সুতরাং আমরা আবার ফিরে এসেছি একটি নতুন উদাহরণ নিয়ে সুতরাং এই চিত্রটি 200 ভোল্টের লো ভোল্টেজ সাইডে উল্লেখিত সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট দেখায় উচ্চ ভোল্টেজের উপরে টার্মিনাল ভোল্টেজের মান গণনা করুন এবং একই সঙ্গে কম ভোল্টেজ কারেন্ট এবং এফিসিয়েন্সি ও নির্ণয় করুন সুতরাং এই সমস্যাটিতে আসলে একটি জিনিস হল লো ভোল্টেজের দিকটি 200 ভোল্ট এবং হাই ভোল্টেজ সাইডে 2000 ভোল্ট হয় সুতরাং এটি এখানে লেখা হয়নি আমি এখানে এটি মিস করেছি তাই হাই ভোল্টেজ সাইড 2000 ভোল্ট অর্থাৎ N2N1 10 হবে সুতরাং N2N1 V2V 1 তাই বলে এটি 2000 200 হবে তাই এটি 10 হবে সুতরাং তার উপর ভিত্তি করে আমরা এই সার্কিট ডায়াগ্রামটিকে দেখিয়েছি যা রেফার টাইম 0123 এই লো ভোল্টেজ সাইডকে নির্দেশ করে সুতরাং গাণিতিক ডেরিভেশনের জন্য এটির এই সমতুল্য সার্কিট আমরা আগে দেখেছি সুতরাং এই ভোল্টেজ কার্সারের দিকে তাকান যেটি 200 ভোল্ট এর লো ভোল্টেজ এর লাইন কে নির্দেশ করে সুতরাং এই কোর কম্পোনেন্ট রেজিস্ট্যান্স 400 Ω এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট দেওয়া হয়েছে 231 Ω এটি কারেন্ট I₀ এই কারেন্ট প্রবাহিত হচ্ছে Ic এবং এই শাখার মাধ্যমে Im এই ট্রানজিস্টর ছাড়া আরো কয়েকটি কম্পোনেন্ট এই সার্কিটটিতে আছে এটি এর সিরিজ প্যারালাল সার্কিটের হয় এই ধরণের অন্যান্য সমাধান আমরা আগে সিঙ্গেল ফেজ এর জন্য করেছি এটি Re যা 01 Ω হয় এবং অপরটি 05 Ω এর হয় এবং এটি I2 কারেন্ট যা প্রাইমারি সাইডে প্রবাহিত হয় এবং I1 I₀ I2 হবে এবং এটি 79 Ω রেজিস্ট্যান্স এবং এটি 55 Ω রিঅ্যাক্টেন্স যাকে ইনডাক্টিভ লোড বলে এটিকে বলা হয় প্রাইমারি লো ভোল্টেজ সাইড এবং এখানে V2 ভোল্টেজ আছে এর আগে আমরা দেখেছি V2 kV2 হয় কিন্তু এই সবই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বলা যায় সুতরাং এই সমস্ত প্যারামিটারগুলি ব্যবহৃত হয় সুতরাং আমাদের উচ্চ ভোল্টেজের পাশে টার্মিনাল ভোল্টেজ খুঁজে বের করতে হবে যা V2 তারপর লো কারেন্ট যা I1 এবং এর এফিসিয়েন্সি আমাদের খুঁজে বের করতে হবে সুতরাং এই প্যারালাল সার্কিট এর Im 20032 31 যাই হোক না কেন Ic এর মান 200400 হবে সুতরাং Im 200231 হবে অর্থাৎ 0866 অ্যাম্পিয়ার এবং c 200400 সুতরাং 05 অ্যাম্পিয়ার এবং আমরা জানি যে I₀ Ic jIm সুতরাং এটি 05 j0866 অ্যাম্পিয়ার সুতরাং এটি আসলে I₀ এর মাত্রা 1 হবে এবং এর কোণ 60 o হবে এখন এই দিকে মোট রেজিস্ট্যান্স এর এখানে Re এর মান হয় 01 এবং Xe 05 Ω হয় যেখানে এখানে RL এর মান 79 এবং XL এর মান হয় 55 Ω সুতরাং প্রাথমিক দিক থেকে Rtotal এর মান হবে Re RL সুতরাং 01 798 Ω হবে মোট হবে Xe XL এটি 6 Ω হবে অতএব রেজিস্ট্যান্স Z হবে 8 j6 অতএব আমি I2 এর ক্ষেত্রে V1 এই রেফারেন্স ভোল্টেজ আমরা গ্রহণ করেছি সুতরাং 200 কোণ 0 o8 j 6 সুতরাং এটি 20 কোণ 369o অ্যাম্পিয়ার হবে অতএব I1 I2 I₀ সুতরাং আমরা এখানে KCL অ্যাপ্লাই করেছি পড়ুন স্লাইড সময় 0415 সুতরাং এখানে আমরা এর মান প্রয়োগ করলে পাই 209 কোণ 38ᵒ অ্যাম্পিয়ার এখন V2 হতে হবে V 1 I2Re jXe এর মানে হল এখন এই সার্কিটে এই মানটি প্রয়োগ করুন সুতরাং এই ক্ষেত্রে এটি বর্তমান I2 I2 Re j Xe এবং এটি হল ভোল্টেজ সুতরাং V2 এবং এই V2 ভোল্টেজ একই জিনিস এই বরং V2 হয় এটি হয় সুতরাং V2 V 1 0 এর সমান KVL প্রয়োগ করুন একই জিনিস আমরা আগেও প্রয়োগ করেছি সুতরাং তার মানে V2 V 1 এবং যদি আমরা I2Re j Xe1 সুতরাং সেই ক্ষেত্রে এটি 200 কোণ 0 20 কোণ 369 যে Re101 j 05 হবে সরলীকরণ করলে V2 এখানে 190 হয়ে যাবে 190 1925 কোণ 2 o এবং V2 1925 ভোল্ট হবে এবং এর আগে আমরা দেখেছি V2kV2 এবং N2 এর ভাগফল আমি এই 10 বলেছিলাম কারণ হাই ভোল্টেজের সাইড ভোল্টেজ 2000 ভোল্ট আমি মনে করি যে এটি সেখানে লেখা ছিল না সুতরাং K 110 সুতরাং KV2 V2 কারণ V2 KV2 সুতরাং V2 হবে 1925 ভোল্ট এবং V2 এর কোণটি 2o হয় সুতরাং একইভাবে এটাকে কি বলা হয় সুতরাং V2 এর ম্যাগনিটুড 1925 ভোল্ট এখন এফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে আউটপুট V2 I2 cos∅∅2 সুতরাং V2 এর সার্কিট যদি দেখেন দেখুন এই সার্কিটে cos ∅2 আসলে এই ভোল্টেজ V2 এর কোণ এবং I2 এর কোণ এর মধ্যে পার্থক্য খুব বেশি সুতরাং যদি এই V2 I2 cos∅2 তো V2 1925 I2 20 মাত্রার এবং I2 এর cos কোণ এর 369 এবং V2 ছিল 2O এখানে আমরা এখানে আমরা V2 কে 2O এবং এখানেই I2 কে 369 o বলছি সুতরাং এই ক্ষেত্রে তাই এটি কেবল পার্থক্য হবে এখানে cos 𝜃 এবং cos𝜃 উভয়ই পিছিয়ে আছে আমরা এখানে এই রেফারেন্স গ্রহণ করেছি এটি V 1 রেফারেন্স তাই একটি কোণ 30⁰ এই কোণ 369⁰ এবং অন্য কোণটি 2⁰ সুতরাং এই কোণটি হবে 369 2⁰ একটি পাওয়ার ফ্যাক্টর কোণ আছে সুতরাং সেই কারণেই 3692 2⁰ হবে সুতরাং সেই কারণেই 3160 ওয়াট আসছে একই সময়ে যদি এই আউটপুটটি দেখেন I22 RL কারণ এটি একটি লোড পাওয়ার শক্তির এই মানটি প্রকৃতপক্ষে গ্রহণ করা হয় এই লোডটি যদি দেখেন 20279 এটি 3160 ওয়াট তাই উত্তরটি সঠিক এখন ইনপুট পাওয়ার হল সেই ইনপুট যার লো ভোল্টেজ সাইড V 1 কারেন্ট হল I1 cos ∅1 সুতরাং V 1 হল 200 ভোল্ট I1 আমরা হিসাব করি 200209 এবং Cos ∅1 হবে 30 এবং V2 এর কোণটি আমরা যদি নির্ণয় করি 38 o হবে এবং V 1 এর কোণ 0 হবে এটি রেফারেন্স ফেজ সুতরাং এটি cos 38 o হওয়াই এটি 3300 ওয়াট হবে সুতরাং এফিসিয়েন্সি হবে আউটপুটইনপুট তাই 31603300 তাই 9575 সুতরাং এটি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হবে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি সাধারণত খুব বেশি হয় সুতরাং আরেকটি হল 500 KVA এর এটি একটি পূর্ণ লোড রেটিং 500KVA ট্রান্সফরমার এর জন্য 2200500 ভোল্ট হয় সুতরাং উচ্চ ভোল্টেজ এর দিকে 2200 এবং লো ভোল্টেজ সাইডে 500 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয় একক ফেজ ট্রান্সফরমার এর ইম্পিডেন্স 10 দেওয়া রয়েছে 10 এর অর্থ এটি মাত্রাহীন এর মানে 01 আমি দেখাব কিভাবে এটা করা যায় এটির রেজিসটেন্সটি 001Ω দেওয়া আছে ইম্পিডেন্স এর মান আমাদের খুঁজে বের করতে হবে কিন্তু এটির ইম্পিডেন্স এর পার্সেন্টেজ মান 010 দেওয়া আছে তাহলে কিভাবে এটি 001Ω হতে পারে কিভাবে এটা করতে পারেন তা আমরা এখানে দেখবো সুতরাং যেহেতু একই ধরণের সমস্যা পরবর্তীতে আমরা খুঁজে পাবো তাই এই ধরণের সমাধান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ফুল লোড কারেন্ট বের করুন কারণ একেই ফুল লোড কারেন্ট 500KVA এর হয় রেফার টাইম 0942 সুতরাং এটি 500 1000 অ্যাম্পিয়ার এবং 500 এর ভাগফল হবে নিম্ন ভোল্টেজের দিকে এটি লো ভোল্টেজ সাইডে ফুল লোড কারেন্ট কারণ লো ভোল্টেজ সাইডে 500 ভোল্ট সুতরাং একইভাবে যদি উচ্চ ভোল্টেজ সাইড চান ভাগ করতে পারেন 2200 দিয়ে কিন্তু সময় দেখুন 1002 আমরা লো ভোল্টেজ সাইডে খুঁজে বের করার চেষ্টা করছি তাই এটি 1000 অ্যাম্পিয়ার হবে অতএব বেস প্রতিবন্ধকতা হবে Z এটিকে ZB বলা হয় যখন বেস ইম্পিডেন্স এটি V2I2 fl হবে সুতরাং লো ভোল্টেজ সাইড ভোল্টেজ 500 এটি রেট ভোল্টেজ এবং ফুল লোড কারেন্ট 1000 অ্যাম্পিয়ার সুতরাং এটি হল বেস ইম্পিডেন্স এর উপর ভিত্তি করে পার্সেন্টজ নির্ধারন করা হয় যেমন পার্সেন্টজ রেসিসটেন্স পার্সেন্টজ রিয়াক্টান্স এবং পার্সেন্টজ ইম্পিডেন্স ইত্যাদি মান গুলি এর সাহায্যে নির্ণয় করা হয় সুতরাং এটি ZB V2I2 fl তাই 5001000 তাই অর্ধেক এখন ইম্পিডেন্স হল Z অতএব পার্সেন্টজ ইম্পিডেন্স হতে হবে ZZ B আমরা যদি ট্রান্সফরমার ইম্পিডেন্স এর মান অনুমান করি Z তারপর Z ZB পার্সেন্টেজ ইম্পিডেন্স হবে এটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি যেখানে এই Z টি Ω এ আছে এবং এই ZB টি ও Ω এ সুতরাং ZZ B একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে অর্থাৎ এর মান অর্ধেক হবে সুতরাং এই ক্ষেত্রে 2Z বলে এবং এখানে বেস ইম্পিডেন্স এর মান 01 যার অর্থ হল পার্সেন্টেজ ইম্পিডেন্স আসলে 01 তাই 2Z 01 অতএব আমাদের Z 005 Ω খুঁজে বের করতে হবে এখন ধরা যাক ইম্পিডেন্স এর মান Z সুতরাং এটি আসলে Z Ω সুতরাং এটি একটি মাত্রাহীন রাশি সুতরাং 2 Z 01 অর্থাৎ Z এর Ωএ মান আসলে 005 এখন পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এর মান হয় RZB এখন এই R এর মান আমাদের 001Ω দেওয়া আছে এবং Z আমরা অর্ধেক পেয়েছি সুতরাং পার্সেন্টেজ রেসিসটেন্স হয় 2 অর্থাৎ 00105002 তাই এটি 2 অতএব X আমরা এখন জানি X2 আমরা জানি X2 R2 Z 2 হয় অতএব X √Z 2 R2 যে এখানে এটি ব্যবহার করা হয় সুতরাং এটি 005 এবং এটি 001 সুতরাং আমরা X এর মান 0049 Ω পেয়েছি এবং পার্সেন্টেজ রিয়াক্ট্যান্স পূনরায় ZB দিয়ে ভাগ করা হবে কারণ এটি 0049 Ω ভাগ 05 তাই এটি 98 বা 098 প্রতি ইউনিট সুতরাং এইভাবে আমরা এখানে গণনা করতে পারি এই অনুশীলনটিতে আমরা লো ভোল্টেজর সাইডে ফুল লোড কারেন্টের পরিবর্তে একটি উচ্চ ভোল্টেজ সাইডে ফুল লোড কারেন্ট নির্ণয় করবো এবং বেস ইম্পিডেন্স নির্ণয় করার চেষ্টা করুন এবং এখন দেখুন কি পাওয়া যায় এখন ক্ষয় এবং এফিসিয়েন্সি নিয়ে আমরা আলোচনা করব সুতরাং একটি ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের ক্ষয় আছে এখন আমরা আয়রন লস যা এর কোর লস এবং এডি কারেন্ট এবং হিস্টেরেসিস ইত্যাদি লসগুলিকে নিয়ে আলোচনা করবো এবং এখানে কপার লস এর উইন্ডিং রেসিসটেন্স কে প্রকাশিত কোরে এর মান হয় I²R সুতরাং কোর লস হল হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস কোর লস এর মান কনস্ট্যান্ট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে চালিত একটি ট্রান্সফরমারের জন্য কনস্ট্যান্ট হয় যদি ভোল্টেজ ধ্রুবক ফ্রিকোয়েন্সি ধ্রুবক হয় তাহলে কোর লস ও ধ্রুবক হয় কারণ আমরা এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের জন্য এডি এক্সপ্রেশন দেখেছি সুতরাং সাধারণত ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি এর পরিবর্তন নগণ্য সুতরাং আমরা বিবেচনা করব যে এই লস মূলত ধ্রুবক এবং কপার লস এর মান I 2 R হয় সুতরাং ট্রান্সফরমার লোড কারেন্ট বহন করার সময় এই লস উইন্ডিং রেসিসটেন্স এর ক্ষেত্রে ঘটে সুতরাং প্রকৃতপক্ষে ট্রান্সফরমার এর লোড যদি পরিবর্তিত হয় তাহলে ট্রান্সফরমার কারেন্ট I ও পরিবর্তিত হবে অতএব এই কপার লস একটি পরিবর্তনশীল লস হয় সব সময় এই লোডটি ধ্রুবক থাকে না অর্থাৎ এই কপার লসটি পরিবর্তিত হয় সুতরাং যখন ট্রান্সফরমার লোড কারেন্ট বহন করে কপার লস E2 পূর্ণ লোডের অনুপাত হিসাবে প্রকাশ করা হয় সুতরাং সাধারণত I পরিবর্তিত হলে অতএব লোডও পরিবর্তিত হয় সুতরাং কখনও কখনও a² হিসাবে প্রকাশ করা হয় পরে আমরা এটি দেখতে পাব এখন আরো কয়েক ধরনের লস আছে যেমন লোড বা স্ট্রে লস এটি মূলত ট্যাঙ্কের প্রাচীর এবং কন্ডাক্টর গুলিতে এডি কারেন্ট এর লিকেজ ফিল্ড এর জন্য ঘটে আরেকটি জিনিসকে বলা হয় ডাইলেক্ট্রিক লস এই লসটি আসলে ইন্সুলেটিং ম্যাটেরিয়াল এর জন্য ঘটে বিশেষ করে তেল এবং কঠিন ইনসুলেটর এর জন্য সুতরাং প্রধান লসগুলি বলতে আমরা সাধারণত কোর লস অথবা আয়রন লস Wi এর কথা বিবেচনা করব আমরা ধরে নেব এই লসটি একটি ধ্রুবক কারণ আমরা ধরে নিই যে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি স্থির থাকবে আরেকটি হল কপার লস এটি একটি পরিবর্তনশীল ক্ষতি কারণ যদি লোড পরিবর্তিত হয় তবে কারেন্ট ও পরিবর্তিত হয় অর্থাৎ এটি একটি পরিবর্তনশীল ক্ষতি সুতরাং ট্রান্সফরমার এর দুটি উইন্ডিং এর মধ্যে কপার লস এর মান I2 2 R1 I2 2 R2 অর্থাৎ আমরা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট এর কথা বিবেচনা করেছি এবং এখন আমি 1নং সার্কিটে ফিরে যাচ্ছি আমি 1নং সার্কিটে ফিরে যাচ্ছি ট্রান্সফরমারে কপার লস বিষয়টিতে আমরা আবার পরে ফিরে আসব এখানে এটি প্রাথমিক এবং এটি হয় সেকেন্ডারি সুতরাং এখানে এই সার্কিটটি আমরা পুনরায় বিবেচনা করছি আমি পূর্বের সার্কিটটি এখানে আঁকতে চাই সুতরাং যদি সার্কিটটি আপনারা আঁকেন তাহলে এটি তার কোর লস কম্পোনেন্ট এবং এটি তার ম্যাগনেটাইজিং লস কম্পোনেন্ট এবং এটি প্রাইমারি সাইডে R1 বলা হয়েছে এবং X1 প্রাইমারি সাইড উইন্ডিং এবং এই সেকেন্ডারি সাইডটি ঘুরিয়ে দিলে Wi এখানে থাকতে পারে সুতরাং এটি R এবং স্পেস কনস্ট্যান্ট এর কারণে এটি R এবং এই জিনিসটি এর একটি প্রাথমিক দিক সুতরাং এটি বর্তমান I1 এটি কারেন্ট I০ এবং এই পাশের কারেন্ট I2 এবং এটি প্রাইমারি উইন্ডিং এবং এটি R1 এবং এটি সেকেন্ডারি উইন্ডিং সুতরাং এই দিকটি R2 এটি X2 এবং এখানে লোড আছে এখানে R2 এবং এর মধ্য দিয়ে I2 প্রবাহিত হচ্ছে সুতরাং এখানে মোট লস তাই I22 R1 I2 R2 এটি একটি মোট কপার লস যা প্রকৃত পাওয়ার লস সুতরাং I22 R1 I22R2 মোট কপার লস হয় সুতরাং এই ক্ষেত্রে শুধু আমি I22 নিচ্ছি সুতরাং এটি R2 I2 I22 R1 সুতরাং আমরা জানি যে I2 I2 N2N1 আগে আমরা এটি দেখেছি সুতরাং এখানে এটি প্রতিস্থাপিত করলে আমরা পাই R2 এবং আমরা জানি যে ট্রান্সফরমার এর ক্ষেত্রে K N1N2 হয় সুতরাং এটি R2 R1K 2 I22 হবে অতএব কপার লস এর মান হবে Re2 I2 2 এই Re2 আসলে সেকেন্ডারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্স বোঝায় রেসিস্টেন্স সেকেন্ডারি সাইডকে উল্লেখ করে যদি প্রাইমারি সাইড একই জিনিস নেয় তাহলে সেটা হবে R1 K 2 R2 কিন্তু আমরা এটিকে সেকেন্ডারি সাইডে রেফার করে তৈরি করেছি এখানে কপার লস এই Re2 I2 2 এবং এটি Re2 সুতরাং এখন আমরা xI2I পাই কারণ রিলোড সেকেন্ডারি সাইডে রাখা হয়েছে সুতরাং I2I2fl I2fl হল পূর্ণ লোড কারেন্ট এখনই আমরা সেকেন্ডারি সাইডে ফুল লোড কারেন্ট গণনা করার জন্য 1টি উদাহরণ নিয়েছি যা 500 KVA ট্রান্সফরমার এর জন্য 1000 অ্যাম্পিয়ার হয় অর্থাৎ এখন আমরা প্রথম সমস্যাটির সমাধান করেছি সুতরাং গাণিতিক ভাবে লেখা যায় x I2I2 I2 fl যেখানে I2 fl হয় ফুল লোড কারেন্ট সুতরাং I2 fl হল পূর্ণ লোড কারেন্ট যা সেকেন্ডারি সাইডে আছে সুতরাং এখন I2 x I2 fl সুতরাং 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাই কপার লস Re2 কারণ Re2 I2² হয় সুতরাং Re2 x I2 fl2 সুতরাং কপার লস হবে X2 I22fl Re2 এখন আমরা অনুমান করতে পারি যে কপার লস X2 Wc Wc I2 2 fl Re2 একে ফুল লোড কপার লস বলা হয় সুতরাং Wc হল ফুল লোড কপার লস সুতরাং এখানে I22 fl Re2Wc হয় একে ফুল লোড কপার লস বলা হয় সুতরাং কপার লস X2 Wc এখন এজন্য Wc এই ফুল লোড কপার লস হয় এখন এই ট্রান্সফরমারের আউটপুট সাধারণত V2I2 cos ∅2 এখন এখানে I2 x I2 পূর্ণ লোড এর মান প্রতিস্থাপন করেলে আমরা পাই xV2 I2 fl cos2 ∅2 সুতরাং এই ক্ষেত্রে I2 x I2 fl সুতরাং এর মানে হল আউটপুট xPfl তাই P fl আসলে ফুল লোড আউটপুট উদাহরণস্বরূপ ধরুন যদি 500 KVA এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া হয় তাহলে আমরা P fl এর মান খুঁজে বের করি সুতরাং মূলত Pfl হবে V2 I2 fl cos ∅2 সুতরাং এটি ফুল লোড আউটপুট আমরা এখন 500 KVA ট্রান্সফরমার এর কারেন্ট পেয়েছি সে কারণেই কিন্তু আমরা পাওয়ার এর ওয়াট এ মান চাই সুতরাং V2 I2 fl cos ∅2 যা পূর্ণ লোড আউটপুট হয় এবং আউটপুট X P fl আমরা পাই এবং যদি X এর মান 1 হয় তাহলে আউটপুট ফুল লোড আউটপুট হয় বা অন্যথায় যদি X পরিবর্তিত হয় তাহলে স্বাভাবিকভাবে আউটপুট পরিবর্তিত হবে এটি ট্রান্সফরমারের ক্ষেত্রে ঘটে কারণ এক্ষেত্রে সবসময় লোড পরিবর্তিত হয় সুতরাং ইনপুট আউটপুট লস তাই এটি আউটপুট XPfl লস সুতরাং ইনপুট আউটপুট কোর লস হবে এখানে উভয়কেই আমাদের বিবেচনা করতে হবে সুতরাং ইনপুট x P fl Wiকোর লস বা আয়রন লস X2Wc সুতরাং এটি হয় 5নং সমীকরণ তাই এফিসিয়েন্সি আউটপুট ইনপুট হয় এফিসিয়েন্সি x P fl লেখা যায় এখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জন্য dηdx0 নিতে হবে যদি dηdx0 হয় তবে আয়রন লস কপার লস হবে অতএব সর্বাধিক এফিসিয়েন্সির জন্য এই অবস্থাকে সংখ্যাসূচক সমাধানের জন্য মনে রাখতে হবে সর্বাধিক এফিসিয়েন্সির জন্য আয়রন লস কপার লস হবে কিন্তু এই ডেরিভেটিভটি করলে আপনারা এই উত্তরটি পাবেন এখন অতএব η এর জন্য আমরা যদি Wi X2 Wc ধরে নিই তবে এটি হয়ে যাবে x P fl x Pfl Wi যেটা এখানে লেখা আছে তারপর সর্বোচ্চ এফিসিয়েন্সি x P flx P fl 2 Wi সুতরাং এটি একটি ট্রান্সফরমারের সর্বাধিক এফিসিয়েন্সির জন্য প্রযোজ্য এখন একটি ট্রান্সফরমারের 24 ঘণ্টা এর এফিসিয়েন্সি এর ফর্মুলা আছে আমরা 1নং অনুশীলনের জন্য এটি বুঝবো সারাদিনের এফিসিয়েন্সি 24 ঘন্টার মধ্যে কিলোওয়াট ঘন্টায় ট্রান্সফরমারের আউটপুট ইনপুট এখন 24 ঘন্টার মধ্যে আয়রন লস ধ্রুবক হয় এখন এটিকে 24 দিয়ে ভাগ করলে আমরা প্রতি ঘন্টায় আয়রন লসের মান কিলোওয়াট ঘন্টায় পেয়ে যাব এবং কপার লস লোড কারেন্টের বর্গ অনুপাতে পরিবর্তীত হয় এটি আমরা একটি উদাহরণের সাহায্যে পরে দেখাবো এখন আরেকটি বিষয় হল ভোল্টেজ নিয়ন্ত্রণ এটা খুবই সহজ জিনিস লোড পরিবর্তনের সাথে সাথে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ ড্রপ ও পরিবর্তনের ফলে ঘূর্ণায়মান রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্স একই সঙ্গে পরিবর্তিত হয় যদি লোড পরিবর্তিত হয় তাহলে স্বাভাবিকভাবেই সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ড্রপও পরিবর্তন হবে অতএব ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনকে সংজ্ঞায়িত করা হয় সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজের নো লোড থেকে ফুল লোডে সুতরাং কোন লোড থেকে ফুল লোড পর্যন্ত পার্সেন্টেজ ভোল্টেজ নির্ণয় করা হয় এটি V20 লো লোড V2fl পূর্ণ লোডV2 fl 100 এই ভাবে ভোল্টেজ রেগুলেশন করা হয় সুতরাং এটি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজের নো লোড থেকে ফুল লোডে পরিবর্তিত হয় যার পার্সেন্টেজ ভোল্টেজ রেট করা হয় তাই এটি ভোল্টেজ রেগুলেশন এখন V2 0 কি এবং V2 fl কি সুতরাং V2 0 যা সেকেন্ডারি ভোল্টেজ যখন লোড বন্ধ করা হয় সেটি হল V2 0 E2 এর মানে হল যখন লোড থাকে না তখন V2 fl হল ফুল লোড সেকেন্ডারি ভোল্টেজ এটি রেটযুক্ত সেকেন্ডারি ভোল্টেজের সাথে সমন্বয় করা হবে বলে ধরে নেওয়া হয় সুতরাং ভোল্টেজ নিয়ন্ত্রণ একটি ট্রান্সফরমারের যোগ্যতার একটি চিত্র একটি আইডিয়াল ট্রান্সফরমারের জন্য ভোল্টেজ রেগুলেশন 0 হয় কারণ সে ক্ষেত্রে V2 0 V2 fl মান একই জিনিস কারণ এটি আইডিয়াল ট্রান্সফরমার সুতরাং সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটি আইডিয়াল ট্রান্সফরমারের জন্য 0 হয় সুতরাং ভোল্টেজ রেগুলেশন যত ছোট হবে ট্রান্সফরমারের কাজও তত ভাল হবে সুতরাং এর অর্থ হল লোডের টার্মিনাল জুড়ে ভোল্টেজ আরও ভাল হবে এখন যদি সার্কিটটি এইরকম দেখায় এটি E2 এটি একটি আইডিয়াল ট্রান্সফরমার যেমন এখানে ঘূর্ণন ছাড়া আর কিছুই নেই সুতরাং এটি E2 V2 0 এবং এটি Re2 XE2 যাকে সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্স বলে এখানে I2 এবং V2 হল লোড জুড়ে ভোল্টেজ সুতরাং এখানে সমতুল্য সার্কিট এর ক্ষেত্রে অনুমান করুন এটি 1নং এবং Re2 আসলে R2 R1K2 হবে সুতরাং R2 R1k2 এবং XE2 হল X2 X1 K 2 সুতরাং এই সমতুল্য সার্কিটটি সেকেন্ডারি সার্কিট অনুমান করা যায় এখানে শান্ট শাখাগুলি নগণ্য হয় আমি বলতে চাচ্ছি আমরা আনুমানিকভাবে এই শান্ট শাখার সবকিছু নগণ্য ধরতে পারি সুতরাং Re2 XE2 এই এক্সপ্রেশন গুলি সব ভোল্টেজ রেগুলেশন এর মধ্যে ধরা হয় এখন বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর এর ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন এর এক্সপ্রেশন গুলি আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড এর কথা বিবেচনা করছি যখন লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় এটি সম্পূর্ণরূপে রেজিস্টিভ হয় যদি এটি সম্পূর্ণরূপে রেজিস্টিভ হয় তাহলে I2 এবং V2 উভয়ই একই ফেজে আছে উভয় যদি একই ফেজ এ থাকে তাহলে এটি ভোল্টেজ V2 হয় এবং এই রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজ ড্রপ I2 Re2 হয় সুতরাং যেহেতু এটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড তাই এটি হল I2 এবং V2 উভয়ই পর্যায়ক্রমে পরিবর্তীত হবে এবং আরেকটি বিষয় হল I2 Re2 যুক্ত হবে কারণ E2 V2 I2Re2 jI2XE2 সুতরাং jI2XE2 বলতে এখাণে 90⁰ কোণ হবে এখানে E2 ভোল্টেজ হয় এবং এটি হল ∂ সুতরাং E22 V2 I2 Re22 2 হবে সুতরাং এই কারণেই Re2 2 V2 I2 Re2 2 I2 XE2 2 এর মানে হল যে E2 এর মান এর বর্গমূল হবে এখন আমরা আরেক ভাবে লিখতে পারি E2 cos ∂ V2 I2 Re2 সুতরাং এজন্য আমরা E2 cos ∂ V2 I2 Re2 লিখেছি এখন যদি ∂ প্রায় 0 হয় তবে cos ∂ এর মান হবে 1 অতএব E2 V2 I2 Re2 হবে অথবা আমরা E2 V2V2 I2 Re2V2 লিখতে পারি অথবা আমরা লিখতে পারি E2 V2 0 তার মানে V2 0 V2V2 I2 Re2 V2 একইভাবে কারেন্ট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড মানে এখানে কারেন্ট ল্যাগিং করছে এখন সেকেন্ডারি কারেন্ট I2 এর মান V2 এর থেকে একটি ∅2 কোণে পিছিয়ে থাকছে সুতরাং এইক্ষেত্রে একে কারেন্ট ল্যগিং বলা হয় সুতরাং এটি I2 Re2 মান এর ড্রপ হবে এবং তারপর I2 XE2 এর মান হবে 1 এবং এই কোণটি 90o হবে এবং এটি Re2 হবে এবং V2 এবং E2 এর মধ্যে কোণের মান ∂ হবে এখন সমস্ত হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্রজেকশন তৈরি করুন সুতরাং এই অংশটি কার্সারের দিকে তাকান আমি চিহ্নিত করছি এখানে I2 Re2 cos ∅2 হবে কারণ এই কোণটি ∅2 হয় এটি সহজ জ্যামিতির সাহায্যে আমরা বলতে পারি অতএব এই অংশটি হল I2 Re2 cos ∅2 এবং এখান থেকে এখানে এটি I2 XE2 Sin ∅2 হয় এখানে এই পুরো উল্লম্ব লাইনটি ∅ কোণের সুতরাং এটি হবে ∅2 এবং এটি হবে I2 XE2 cos ∅2 এখন উল্লম্বভাবে যদি দেখেন যে এই অংশ I2 Re2 Sin ∅2 হয় সুতরাং এটি সহজ জ্যামিতি এর সাহায্যে আমরা বলতে পারি সুতরাং আমরা সিঙ্গেল ফেজ এসি সার্কিট ফ্রেজর ডায়াগ্রাম ইত্যাদি গুলিতে দেখেছি তাই এখানে বেশি ব্যাখ্যা করতে চাইছি না সুতরাং এই ত্রিভুজটি যদি বিবেচনা করেন তাহলে এই অংশটি এবং এই অংশটি বিবেচনা করলে আমরা এটি পাই E2 2 এর মান V2 I2 Re2 cos ∅2 I2 XE2 sin ∅2² I2 XE2 cos ∅2 I2 Re2 sin ∅2 2 সুতরাং এখানে দেখুন এটি লেখা হয়েছে অর্থাৎ এখান থেকে E2 এর মান আমরা পেতে পারি একটি আনুমানিক হিসাবে আমরা E2 cos ∂ বলতে পারি অর্থাৎ E2 cos ∂ V2 I2 Re2 cos ∅2 I2 XE2 sin ∅2 এখন ধরে নিলাম ∂ খুব ছোট 0 এর সমান সুতরাং cos ∂ 1 অতএব E2 V2 এই রাশিটি অথবা V2 এখান থেকে আমাদের I2 কমন নিতে হবে সুতরাং এটি হবে V2 0 V2V2 I2 Re2 cos ∅2 XE2 sin ∅2V2 সুতরাং আমরা বেস ইম্পিডেন্স এর মান সেকেন্ডারি সাইডে V2I2 হয় সুতরাং ZB হল বেস ইম্পিডেন্স এবং সেকেন্ডারি সাইড এর জন্য 2 আসছে তাই ZB 2 V2I2 অতএব এই সমীকরণটি হয় I2Re2 cos ∅2 XE2 sin ∅2V2 অর্থাৎ আমরা লিখতে পারি এবং যে V2I2 ZB 2 সুতরাং ZB2 অতএব আমরা V2 Re2ZB 2 cos ∅2 XE2ZB2 sin∅2 তার মানে আসুন আমরা সংজ্ঞায়িত করি এটি হল Re2 প্রতি ইউনিট এটি একটি মাত্রাহীন রাশি এই pu মানে প্রতি ইউনিট সুতরাং Re2ZB 2 এবং XE2 প্রতি ইউনিট XE2ZB 2 এবং যেমন আমি এখানে লিখেছি এটি প্রতি ইউনিটে হয় তাই V2 ভোল্টেজ রেগুলেশন এর মান পার্সেন্টেজ এ RE2 প্রতি ইউনিট Cos ∅2 XE2 প্রতি ইউনিট Sin ∅2 এটি খুব সহজ একটি অনুশীলন এর জন্য সামান্য অনুশীলন এর প্রয়োজন